বাল্ক ন্যানোস্ট্রাকচার প্রস্তুতকরণের একটা উপায় হ্যালো এই পাঠক্রমে আমরা সাধারণত কিছু নির্দিষ্ট প্রয়োগ অথবা কিছু নির্দিষ্ট ধর্ম ভিত্তিক প্রসঙ্গে ন্যানোমেটারিয়াল প্রস্তুতির জন্য বিভিন্ন প্রযুক্তির দিকে নজর দিয়ে অনুসন্ধান করার চেষ্টা করব সুতরাং ঐ সমস্ত ধর্মাবলির প্রসঙ্গে অথবা ঐ সমস্ত অনুসন্ধান মারফত আমরা এই ধরনের স্যাম্পেল প্রস্তুত সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেছি এবং দেখেছি কি করে ঐ স্যাম্পেলগুলিকে ব্যবহার করা যায় সুতরাং আজকের ক্লাসে আমরা সামান্য আলাদা কিছু করার চেষ্টা করব আমরা বাল্ক ন্যানোস্ট্রাকচার প্রস্তুতির জন্য কোনো একটা পন্থার দিকে আলোকপাত করব সুতরাং প্রকৃতপক্ষে আমরা প্রাথমিকভাবে একটি প্রযুক্তির দিকে তাকাবো যাতে এই প্রকারের কিছু সামর্থ্য আছে কিন্তু এখানে আমরা অন্য একটি প্রযুক্তির দিকে আলোকপাত করব যেটা বিশেষত বাল্ক ন্যানোস্ট্রাকচার তৈরি করার প্রসঙ্গে ব্যবহৃত হয় সুতরাং আমাদের শিক্ষার প্রথম উদ্দেশ্য হবে বাল্ক ন্যানোস্ট্রাকচার তৈরির প্রয়োজন বোঝা আবার আরও বিস্তারিত ভাবে হয়তো এটা অন্য কোন একটা ক্লাসে আলোচনা করা যেতে পারে কিন্তু এখানে আলোচনার সম্পূর্ণতার জন্য আমরা ওটা দেখব আমরা দেখার চেষ্টা করব বাল্ক ন্যানোস্ট্রাকচারগুলির সাথে আসা সমস্যাগুলো এবং তারপর সবশেষে একটি বিশেষ প্রযুক্তি দেখবো যাকে বলে প্লাজমা স্প্রে প্রযুক্তি সুতরাং এটা একটা বিশেষ প্রযুক্তি যেটা এটা করতে সাহায্য করবে আমাদের বাল্ক স্কেল এ ন্যানোস্ট্রাকচার তৈরি করতে সাহায্য করবে যেটার জন্য আমরা আগ্রহী সুতরাং বাল্ক ন্যানোস্ট্রাকচার তৈরি করার কি প্রয়োজন ভালো প্রথম বিষয় হল সেখানে একটা বিজ্ঞানসম্মত এবং একটা প্রযুক্তিগত প্রয়োজন আছে সুতরাং এটা হল বিজ্ঞানসম্মত প্রয়োজন সুতরাং বিজ্ঞানসম্মত প্রয়োজন হল প্রায়ই আমরা উপাদান সংশ্লেষণ এবং প্রস্তুতিকরণ করি এবং তারপর আমরা উপাদানের বৈশিষ্ট্যগুলির দিকে দেখতে চাই সুতরাং আমাদের সহজপ্রাপ্য অসংখ্য প্রযুক্তি আছে যেগুলো আমাদের বস্তুকণার পর্যবেক্ষণ করতে সাহায্য করে দুঃখিত আমি বলতে চাইছি উপাদানের ধর্ম পর্যবেক্ষণে সাহায্য করে এখন একমাত্র সমস্যা হলো এই যে ঐ সমস্ত প্রযুক্তিগুলি বছরের পর বছর ধরে উদ্ভূত হয়েছে এবং সাধারণত তারা বাল্ক স্যাম্পেল এর জন্য ব্যবহৃত হয় উপলব্ধ প্রযুক্তিগুলি বাল্ক স্যাম্পেলের জন্য অধিকতর উপযোগী সুতরাং এটা এখানে একটা সমস্যা আমাদের বাজারচত্বর বা আমাদের ল্যাব এ ব্যবহৃত যে প্রযুক্তিগুলি আমাদের আছে সেগুলি সাধারণত বাল্ক স্যাম্পেলের জন্য অধিকতর উপযোগী এবং এগুলো যেকোন ধর্ম হতে পারে এটা বৈশিষ্ট্যের একটা পরিসীমা হতে পারে যেগুলো আমরা ইতিমধ্যেই দেখেছি সম্ভবত আমরা আরও অন্যান্য কিছু ধর্ম এখনো পর্যন্ত এই ক্লাসে দেখিনি কিন্তু প্রায় সমস্তক্ষেত্রেই আমাদের এই পরিস্থিতি হতে পারে সুতরাং যদি তুমি হঠাৎ করে বল তুমি একটি ন্যানোমেটারিয়াল তৈরি করেছ এবং তুমি খুব ছোট একটি ন্যানোমেটারিয়ালের স্যাম্পেল বানিয়েছ তবে যদিও তোমার ল্যাবে প্রয়োজনীয় প্রযুক্তি আছে তোমার যে যন্ত্র লাগবে তা আছে তুমি ওই নির্দিষ্ট স্যাম্পেলকে বিশ্লেষণ করতে সমর্থ হবে না কারণ ঐ স্যাম্পেলের আকার যথেষ্ট ছোট এবং একটা নির্দিষ্ট জ্যামিতিক বৈশিষ্ট্য সম্পন্ন স্যাম্পেল এটা থেকে চাওয়া যেতে পারে এটা থেকে আশা করা যেতে পারে একটা নির্দিষ্ট আকারবিশিষ্ট স্যাম্পেল যন্ত্রটির কোন একটা সেনসিটিভিটি থাকবে উদাহরন হিসাবে ধরা যাক এটা একটা ওজন প্রয়োগ করবে ধরা যাক এটাকে একটা ওজনের সাপেক্ষে রাখা যাবে তাই বেশকিছু নিউটন এটা রাখতে পারবে এবং তাই এতে ওজনের একটা সর্বনিম্ন মান থাকবে যা এতে রাখা যাবে এবং ওজনের একটি সর্বোচ্চ মান থাকবে যা এতে রাখা যাবে তাই তোমার স্যাম্পেলের একটা নির্দিষ্ট আকার থাকা প্রয়োজন যাতে ওই ওজনের দরুন একটি নির্দিষ্ট স্ট্রেস এর মান পাওয়া যায় এবং তাই তুমি একটা যান্ত্রিক পরীক্ষা করতে পারো সুতরাং এখন যদি তুমি বলো যে আমার ওই আকৃতির একটা স্যাম্পেল নেই আমার কেবলমাত্র একটা স্যাম্পেল আছে যেটা 1 মিলিমিটার বাই 12 মিলিমিটার চওড়া তবে বিশেষত যদিও তোমার একটা স্যাম্পেল আছে এবং তোমার একটা প্রযুক্তি আছে তুমি পরিমাপ করতে পারবে না সুতরাং এটা একটা সমস্যা সুতরাং তখন লোকেরা যে উপায়টা অবলম্বন করে সেটা হল নতুন কোন একটা প্রযুক্তি তৈরি করা নতুন কোন একটা প্রযুক্তি নিয়ে আসা ন্যানোমেটারিয়াল সামলানোর জন্য নতুন যন্ত্রপাতি এবং নতুন প্রযুক্তি কিন্তু সেক্ষেত্রে তোমার এখানে একটা সমস্যা হবে সুতরাং তোমাকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হবে এবং তোমাকে একই প্রযুক্তির বিভিন্ন সংস্করণ রাখতে হবে সুতরাং এটা হল হার্ডনেস টেস্টার তোমার আকারের বিস্তৃতির লেনদেনের ওপর নির্ভর করে এরকম দু তিনটে হার্ডনেস টেস্টারের সংস্করণ থাকতে হবে যেটা হলো তোমার একক পরিবাহিতা পরিমাপকারী তোমার অনেকগুলো স্যাম্পেল হোল্ডার ও থাকতে হবে সুতরাং সাধারণভাবেই একটা নির্দিষ্ট বিস্তৃতির স্যাম্পেলের পরীক্ষার জন্য তোমাকে পরিকাঠামো বানিয়ে যেতে হবে কারণ স্যাম্পেলের পরিমাণ স্যাম্পেলের আকার প্রভৃতি খুবই কম সুতরাং বিজ্ঞানসম্মত একটা দৃষ্টিভঙ্গি থেকে এটা একটা সমস্যা হবে যদি তুমি কম পরিমাণ ন্যানোস্যাম্পেল নিয়ে ন্যানোক্রিস্টালাইন স্যাম্পেল নিয়ে কাজ করো তোমার পক্ষে এটা অসুবিধার হবে তাই যদি তুমি কিছুটা বড় আকারের স্যাম্পেল কিন্তু যেই স্যাম্পেলের একটা ন্যানোস্ট্রাকচার আছে এরকম স্যাম্পেল বানাতে সমর্থ হও তবে তুমি প্রকৃতপক্ষে ঐ স্যাম্পেলের কোন বিজ্ঞানসম্মত পরীক্ষা তোমার ল্যাবে আগে থেকেই অবস্থিত প্রযুক্তির সাহায্যে করতে পারবে এখন এটা কেবলমাত্র শুধু নতুন যন্ত্রপাতি কেনার প্রয়োজন নয় ফলাফলের পুনরাবৃত্তি এবং তথ্যের তুলনার ক্ষেত্রেও এটা প্রয়োজন সুতরাং আমি ম্যাক্রোক্রিস্টালাইন স্যাম্পেলের ওপর একটা পরীক্ষা করতে পারি আমি মাইক্রোক্রিস্টালাইন স্যাম্পেলের ওপর একটা পরীক্ষা করতে পারি আমি একই পরীক্ষা একই নির্ঘণ্টতে একই ক্রিয়াশীল অবস্থায় একটা ন্যানোক্রিস্টালাইন স্যাম্পেলের ওপর করতে চাই তারপর আমার অধিকতর আত্মবিশ্বাস হবে যখন আমি তথ্যের তুলনা করবো যখন আমি তথ্যের তুলনা করবো আমার অনেক বেশি আত্মবিশ্বাস হবে যে সেখানে কোন অপ্রকাশিত যান্ত্রিক প্রভাব নেই যেটা আমি কোনভাবে বিবেচনার সময় হারিয়ে ফেলেছি এটা এখন ন্যানোক্রিস্টালাইন স্যাম্পেলের তথ্যের সমাহার করবে সুতরাং খুব পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক বিশ্লেষণের দ্বারা ন্যানোক্রিস্টালাইন স্যাম্পেল পাওয়ার ক্ষেত্রে এটা সত্যিই খুব সাহায্য করবে যেগুলিকে বৃহৎ মাত্রার স্যাম্পেলের জন্য তৈরি যন্ত্রেও পরীক্ষা করা যাবে তাই বিজ্ঞানভিত্তিক ক্রিয়া কলাপ এর দৃষ্টিভঙ্গি থেকে বাল্ক ন্যানোস্ট্রাকচারবিশিষ্ট স্যাম্পেল তৈরি করা প্রয়োজন এই ব্যবহার উপযোগী দ্রব্যের উৎপাদন হল একটা শিল্পগত বা প্রযুক্তিগত ক্রিয়া কলাপ সুতরাং এটা একটা শিল্পগত বা প্রযুক্তিগত ক্রিয়া কলাপ এবং আবার সেখানেও এটা বোধগম্য হয় তুমি ল্যাবে কিছু পরীক্ষা করেছ এবং সেটা ঐ নির্দিষ্ট গঠনের ঐ নির্দিষ্ট ক্রিস্টাল গঠনের ন্যানোক্রিস্টালাইন সংস্করণ তোমাকে সত্যিই কিছু আকর্ষণীয় ধর্মাবলি দেবে অন্যথায় যেগুলো তুমি পেতে না এবং ধরা যাক তুমি এটা ব্যবহার করতে চাইছ একটা ড্রিল বিট এ তুমি এটা ব্যবহার করতে চাইছ একটা নাট এন্ড বোল্ট ব্যবস্থায় যেটা তুমি বানিয়েছ তুমি এটাকে ব্যবহার করতে চাইছ একটা স্পেকটেকল এর রিম এর জন্য যেটা তুমি বানিয়েছ যেকোনো সংখ্যক বিষয়ে এটা কল্পনা করা যেতে পারে একটি স্পেসক্রাফট এর তাপ রক্ষক হিসেবেও যেকোনো সংখ্যক প্রয়োগে এগুলো সবই ম্যাক্রোস্কোপিক প্রয়োগ তোমার কিছু একটা আছে যেটা তুমি তোমার হাতে ধরেছ তুমি এটাকে বাঁকাচ্ছো তুমি এটাকে কোনো নির্দিষ্ট স্থানে রেখেছো বহু সংখ্যক জিনিস তুমি করছো যেগুলো ম্যাক্রোস্কোপিক সুতরাং আবার যদি তুমি ন্যানো স্কেল এ কোন ধর্ম দেখো এটা কোন সাহায্য করবে না কিন্তু তুমি বৃহৎ আকারের একটা গঠন তৈরি করতে পারবে না সামগ্রিকভাবে যার একটা বড় বাহ্যিক আকার হবে কিন্তু যদি তুমি এটাকে মাইক্রোস্কোপ এ দেখো তবে অভ্যন্তরীণভাবে এটা ন্যানোস্ট্রাকচার বিশিষ্ট হবে তাই বিজ্ঞানগত দৃষ্টিভঙ্গি থেকে এবং একইসঙ্গে প্রযুক্তিগত প্রয়োগের ভিত্তিতে বাল্ক ন্যানোস্ট্রাকচার তৈরি করা খুবই প্রয়োজনীয় সুতরাং এ সংক্রান্ত সীমাবদ্ধতাগুলি কি এটা এত বড় ব্যাপার কেন আমরা কেন এটা নিয়ে মাথা ঘামাবো ভালো প্রথম বিষয় হলো উপরিতলের সংমিশ্রণের নিয়ন্ত্রণ সুতরাং এটা হল যা প্রতিক্রিয়াশীলতার সঙ্গে করতে হবে যেহেতু তোমরা অবগত যে প্রত্যেকবার যখন তোমরা ক্রিস্টালাইন আকার কমাবে তুমি গ্রেন বাউন্ডারি তে অসম্পৃক্ত বন্ধনের পরিমাণ বাড়াবে তাই আরো বেশি অসম্পূর্ণ বা ঝুলন্ত বন্ধন তৈরি হবে সুতরাং তাই যেকোনো ক্রিস্টালাইন উপাদান প্রকৃতিগতভাবে খুবই প্রতিক্রিয়াশীল এবং বিশেষত সংশ্লেষণ প্রক্রিয়ার সময় যখন তুমি উষ্ণতা নির্ভর শর্তের অধীনে থাকতে পারো সেখানে এটা খুব সহজেই অন্যান্য বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে প্রতিক্রিয়াশীল হয় তুমি একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারো যেখানে তুমি একটা নির্দিষ্ট গঠনের বাল্ক উপাদান তৈরি করার চেষ্টা করবে কিন্তু যেটা গঠিত হবে সেটা হলো অন্য গঠন বিশিষ্ট কোন একটা বাল্ক উপাদান হতে পারে এর একটা অক্সাইড স্তর থাকবে বা এরকম অন্য কোনো ঘটনা ঘটবে সুতরাং উপরিতলের সংমিশ্রণের নিয়ন্ত্রণ হলো একটা প্রতিবন্ধকতা তুমি যার সম্মুখীন হতে পারো যখন তোমার মাইক্রোক্রিস্টাল ম্যাক্রোক্রিস্টালাইন গঠনের বদলে ন্যানোক্রিস্টালাইন গঠন থাকবে কণাগুলির মধ্যবর্তী সীমানা আবার একই প্রকারের সমস্যায় তুমি পড়বে তোমার চাই অবিচ্ছিন্ন সীমানা এবং তোমার চাই গঠনমূলক নিয়ন্ত্রণ সুতরাং তুমি চাইছো বস্তুকণা গুলির মধ্যে বন্ধন খুবই দৃঢ় হোক যাতে এটা একটা অবিচ্ছিন্ন উপাদান হিসেবে গণ্য হয় সেখানে একটা ধারাবাহিকতা থাকা প্রয়োজন এবং ঐ সীমানায় বলতে গেলে তুমি কোন অক্সাইডের স্তর চাও না সুতরাং এটা একটা পরিস্থিতি যার তুমি সম্মুখীন হয়েছো সুতরাং এক স্যাম্পেল থেকে অন্য স্যাম্পেলেও এটা একটা সামঞ্জস্যতা যেকোনো ক্রিয়াকলাপে এমনকি বৈজ্ঞানিক ক্রিয়াকলাপে আমরা সাধারণত বলি যে তুমি কতগুলো স্যাম্পেলের পরীক্ষা করেছ তুমি কি তোমার যে 5 টা স্যাম্পেল আছে তার পরীক্ষা করেছ ঐ 5 টি স্যাম্পেলের সাপেক্ষে তোমার কি কোনো ত্রুটির অন্তরায় আছে গড় কত তুমি যে ধর্মগুলোর পরীক্ষা করেছ তার সাপেক্ষে আদর্শ বিচ্যুতি কত সুতরাং এটা একটা প্রয়োজনীয়তা এর অর্থ হল তোমার স্যাম্পেল থেকে স্যাম্পেলে একটি নির্দিষ্ট মাত্রার সামঞ্জস্যতার প্রয়োজন এবং তাই যদি তুমি খুব অল্প পরিমাণ স্যাম্পেল তৈরি করো তবে তুমি আজকে যে এই অল্প পরিমাণ স্যাম্পেল তৈরি করলে তার সঙ্গে তুমি কালকে যে অল্প পরিমাণ স্যাম্পেল তৈরি করবে ইত্যাদি সামান্য আলাদা হওয়ার একটা বড় সুযোগ আছে এবং তাই এর সামঞ্জস্যতা একটি বাধায় পরিণত হয় যত কম পরিমাণ স্যাম্পেল তুমি তৈরি করবে ওই স্যাম্পেলে ততো বেশি পরিমাণ প্রভাব পারিপার্শ্বিকের সম্ভাব্য প্রভাব পড়বে এবং তাই প্রয়োজন একটি অতি উচ্চমাত্রার নিয়ন্ত্রণ সুতরাং আমি বলতে চাইছি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এবং একইসঙ্গে একটা প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি থেকেও এটা খুব গুরুত্বপূর্ণ আমি বলতে চাইছি যতবার তুমি কোন যন্ত্র দরজার বাইরে রাখ তুমি কোন যন্ত্রাংশ দরজার বাইরে রাখ যেমন ধরো অটোমোবাইল অংশের কোথাও ব্যবহৃত কোন শ্যাফ্ট তোমাকে ঐ অসফলতার হার নির্দিষ্ট করতে হবে এটা কি কোনো নির্দিষ্ট শতাংশের নিচে আছে এবং প্রভৃতি তোমাকে দেখতে হবে এবং তুমি এটা কেবলমাত্র তখনই করতে পারো যদি তোমার স্যাম্পেল থেকে স্যাম্পেলে পরিবর্তন খুব অল্প হয় তাহলে অধিকতর আত্মবিশ্বাসের সঙ্গে তুমি বলতে পারবে যে তুমি যে স্যাম্পেল তৈরী করেছ তা অনুরূপ বা অভিন্ন এবং ঐ স্যাম্পেলের ওপর তুমি ওয়ারেন্টি দিতে পারবে সুতরাং সামঞ্জস্যতা গুরুত্বপূর্ণ এবং এটা কঠিন হয়ে পড়ে যখন তুমি ন্যানো স্কেলে যাবে একইসঙ্গে এই পোরোসিটি এর বিষয় সুতরাং যদি তুমি অতি সূক্ষ্ম গুড়া তৈরি করো এবং অনেকসময় ন্যানোমেটারিয়াল সংশ্লেষণ পদ্ধতি সাহায্য করে যদি তুমি অতি সূক্ষ্ম গুড়া নিয়ে কাজ করো তবে ঐ ক্ষেত্রে এটা করা সহজ হবে যদি এইরকম বিষয় ঘটে যে তুমি অতি সূক্ষ্ম গুড়া নিয়ে শুরু করলে তুমি অতি সূক্ষ্ম গুড়ার মত জিনিস নিয়ে শেষ করলে তবে ন্যানোক্রিস্টালাইন স্কেলে তোমার পক্ষে এটা পাওয়া সম্ভবত অপেক্ষাকৃত সোজা কিন্তু তুমি যখন সিন্টারিং করবে এই বৃহৎমাত্রার উপজাত তৈরীর জন্য তুমি যত সূক্ষ্ম গুড়া নিয়ে কাজ করবে এই সমস্ত সমস্যাগুলি ঘটবে যা আমরা ইতিমধ্যেই বলেছি অক্সাইডের গঠন হলো এরকম একটি সমস্যা কিন্তু আরো নির্দিষ্টভাবে তোমার পোরোসিটিও থাকবে আমি বলতে চাইছি তোমাকে বেশ কিছুটা সিন্টারিং করতে হবে তুমি কখনোই 100 তত্ত্বগত ঘনত্বতে পৌঁছাতে পারবে না তুমি এর কাছে আসতে শুরু করবে কিন্তু তোমার কিছু পোরোসিটি থাকবে যেগুলি স্ট্রেস সমন্বয়কারক হিসেবে কাজ করবে এবং এটা ধর্মাবলিতে প্রভাব বিস্তার করবে সুতরাং এটা হলো আরো একটা বিষয় সুতরাং এই সমস্ত বিষয়গুলি ঘটবে যখন তুমি ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল বানানোর চেষ্টা করবে যার ন্যানোক্রিস্টালাইন মাইক্রোস্ট্রাকচার আছে আমি বলতে চাইছি এরমধ্যে ন্যানোক্রিস্টালাইন স্ট্রাকচার ঠিক আছে সুতরাং ন্যানোস্ট্রাকচার সুতরাং এটা করার জন্য একটা প্রযুক্তি যা ব্যবহার করা যেতে পারে সেটাকে বলা হয় ভ্যাকিউম প্লাজমা স্প্রে প্রযুক্তি সুতরাং এটা একটা সমষ্টিগত কৌশলের অংশবিশেষ যাকে আমরা বলি থার্মাল স্প্রে করার কৌশল সুতরাং থার্মাল স্প্রে করার কৌশল এবং এটা একটা কৌশল যেটা মূলত খুবই বড় তাই ইতিমধ্যেই সেখানে বাণিজ্যিকভাবে উপলব্ধ বিক্রেতারা আছেন যারা এগুলো দেবে এগুলো সরবরাহ করবে আমি বলতে চাইছি একটি মেশিন বা যন্ত্রপাতি যা এই ভ্যাকিউম প্লাজমা স্প্রে পদ্ধতি বা থার্মাল স্প্রে পদ্ধতিটি করবে সুতরাং চেম্বার গুলি প্রকৃতপক্ষে বড় প্রকারের আমি বলতে চাইছি এগুলি এইরকম বড় কিংবা এর থেকেও বড় এবং চেম্বারগুলির ভেতরে তোমার যেরকম পদ্ধতির প্রয়োজন সেইভাবে তুমি বানাতে পারো এবং তুমি যে স্যাম্পেল পাবে অথবা যে স্যাম্পেল তুমি সহজে সামলাতে পারবে তুমি তোমার হাত দিয়ে সামলাতে পারবে এবং প্রভৃতি সুতরাং সাধারণ ধারণা হলো এই যে আমরা একটা প্লাজমা ব্যবহার করব এবং ঐ প্লাজমা উৎপাদিত হবে একটি গ্যাস এবং একটা অ্যানোড ও একটা ক্যাথোড ব্যবহার করে এবং যেখানে এই প্লাজমা তৈরি হবে সেখানে একটা ফাঁকা জায়গা আছে যেটা দিয়ে এই প্লাজমা যে অঞ্চলে উৎপন্ন হয়েছে সেখান থেকে বেরিয়ে যাবে সুতরাং সেখানে একটা অঞ্চলে থাকে যেখানে প্লাজমা তৈরি হয় এবং সেখান থেকে একটি ফাঁকা জায়গার মাধ্যমে ঐ ইউনিট থেকে বেরিয়ে আসে এবং তুমি যদি ওই ফাঁকা জায়গায় ওই ফাঁকা জায়গার খুব কাছে গুড়ার সরবরাহকরণ করো তবে ঐ প্লাজমা এই গুড়াকে টেনে নিয়ে আসবে এবং সামনের দিকে নিয়ে যাবে এবং তারপর তুমি সেটা নিতে পারো এবং সাধারণত প্লাজমায় সেটা খুব বেশি উষ্ণতায় গিয়ে পৌঁছায় এবং তারপর যে বেগ উৎপন্ন হয় সেটা খুব বেশি আমরা সংক্ষেপে সেটা দেখব এবং তারপর এটা এগিয়ে যাবে এবং কোন একটা টার্গেট এ প্রবিষ্ট হবে ঐ টার্গেটে স্যাম্পেল গঠিত হবে সুতরাং এটা হল মূল ধারণা সুতরাং সেখানে আছে একটা প্লাজমা গান যেটা পরিকল্পিতভাবে খানিকটা এরকম দেখতে সুতরাং এখানে তোমার একটা সংস্থা আছে যেটা হলো ক্যাথোড এবং ওখানে আরো একটা ইলেকট্রোড আছে যেটা হলো অ্যানোড সুতরাং আমাদের ওই রকম ব্যবস্থা আছে সুতরাং সেখানে এই মাঝ বরাবর একটা ফাঁকা জায়গা আছে যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ তারপর এখানে একটা ছোট ফাঁকা জায়গা আছে যেটা বাহ্যিকভাবে সংযুক্ত করা হয়েছে এবং এটা মূলত গুড়া সরবরাহকারী তারা একে বলে ফিডস্টক অথবা এই রকম জিনিস এটা একটা গুড়া যা এই ইউনিটে সরবরাহ করা হয় সেখানে একটা গ্যাস ভেতরে পাঠানো হয় সেটা এই অঞ্চলে পাঠানো হয় এবং এই ইউনিটের চারিদিকে এখানে গ্যাস ভেতরে আসে এবং সমগ্র ইউনিটের চারিদিকে তুমি শীতলতা পাও এটা প্রবাহমান জল এটা স্থির জল নয় কিন্তু তবুও তোমার এখানে শীতল করার সংস্থা থাকে চারিদিকে তোমার শীতল করার সংস্থা থাকে সুতরাং এটা চারিদিকে পরিবেষ্টিত তাই আমরা একটা প্রস্থচ্ছেদের দিকে দেখছি সুতরাং জলটা প্রকৃতপক্ষে প্রবাহিত হবে যেটা দৃষ্টিগোচর হবে আমি তোমাদের কেবলমাত্র সেটা দেখাচ্ছি তারপর এই সমগ্র জিনিসটা কোন এক প্রকারে সংযুক্ত করা থাকবে সুতরাং এটা হল তোমার প্লাজমা গান সুতরাং এখন যেটা ঘটবে সেটা হল তোমরা এই গুড়া পাবে যেটা এখানে নেমে আসছে এবং তোমার আছে এই প্লাজমা যা উৎপন্ন হয়েছে এবং এই প্লাজমা সামনের দিকে এগিয়ে যাবে সুতরাং প্লাজমা সামনের দিকে যাবে এবং এটা এর সাথে এই কণাগুলিকে বয়ে নিয়ে যাবে এবং যখন এই কণাগুলি বাইরে বেরোবে তখন তারা গলে যাবে তারা গলন্ত হবে এবং তারপর ঐ প্লাজমার সাথে যাবে একসারি গলিত কণা এবং তারপর তোমার এখানে আছে একটা টার্গেট অথবা সাবস্ট্রেট এর ওপরে তুমি প্লাজমার সাথে যে কণাগুলি পাঠাবে সেগুলি অধঃক্ষেপিত হতে শুরু করবে সুতরাং তারা এখানে জমা হবে তাই সেই কারণেই এই অধঃক্ষেপণ ঘটবে সুতরাং এখানে এই অধঃক্ষেপণ ঘটবে এবং এটা হল সংস্থা সুতরাং এটা হল সাধারন সংস্থা তোমরা দেখতে পারো সংস্থা কেমন দেখতে হয় তার জন্য সেখানে অসংখ্য বিস্তারিত ছবি বহু বাণিজ্যিক বিক্রেতাদের দ্বারা রাখা আছে কিন্তু সাধারণভাবে এটা হল অংশবিশেষ যেগুলি নির্লিপ্ত থাকবে ঠিক ওপরে এখানে এটাকে বলা হয় ভ্যাকিউম তাই এই সমগ্র ইউনিটে এর কি মানে আমি কেবলমাত্র তা তোমাদের এখানে দেখিয়েছি যেটা হলো এই সাবস্ট্রেট এই ক্যাথোড এই অ্যানোড এই সমস্ত কিছু এই গুড়া সরবরাহকারী সবকিছুই একটা বড় চেম্বারের ভেতরে রাখা থাকবে এবং সেই চেম্বারটা বায়ুশূন্য হবে সুতরাং প্রথমে তুমি চেম্বারে খুব নিম্নচাপে পাম্প করে শুরু করবে তাহলে কোনভাবে চেম্বারে অবস্থিত বায়ু আদ্রতা তুমি চেম্বার থেকে অপসারিত করতে পারবে এবং তারপর তুমি এটাকে ভর্তি করবে কিছু পরিমাণ আর্গন দিয়ে এখনো এতে কম চাপ আছে এটাকে অল্প কিছু পরিমাণ আর্গন দিয়ে ভর্তি করা হয়েছে এবং এটা সেই পরিবেশে অবস্থান করছে যেখানে তুমি প্লাজমা ভিত্তিক অধঃক্ষেপণ প্রক্রিয়া করবে এবং এই সাবস্ট্রেট ধীরে ধীরে ঘুরতে পারে তাই সাধারণত এই সাবস্ট্রেটকে কোন একপ্রকার চোঙের আকারে নেওয়া হয় যাতে তুমি একে ঘোরাতে পারো সুতরাং এই স্প্রে ঐ সাবস্ট্রেটের উপরিতলে ঘটে যুক্তিসঙ্গতভাবে তুমি সামান্য কিছু মিলিমিটার সমান পুরু স্প্রে করতে পারো এবং সেখান থেকে তুমি স্যাম্পেল কেটে নিতে পারো সুতরাং এটা হল সামান্য কিছু মিলিমিটার পুরু এবং তারপর একটা স্যাম্পেল যেটা বেশকিছু সেন্টিমিটার লম্বা বেশকিছু সেন্টিমিটার লম্বা এবং সামান্য কিছু মিলিমিটার পুরু সুতরাং এটা একটা স্যাম্পেল যেটা তুমি সহজেই সামলাতে পারবে এবং তুমি এরকম কিছু একটা করবে সুতরাং এটা হল আমরা যেটার দিকে খেয়াল করব সুতরাং আকর্ষণীয় বিষয়গুলি কি কিছু আকর্ষণীয় বিষয় হলো এর সঙ্গে সম্পর্কযুক্ত ঘটনা সেগুলি প্লাজমা স্প্রে পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত সুতরাং প্রথম বিষয় হল শীতলীকরণ হার প্রকৃতিগত দিক থেকে প্লাজমাটি যেভাবে তৈরি হয় তাতে প্রকৃতপক্ষে এটি খুব উচ্চ তাপমাত্রায় গিয়ে পৌঁছায় তুমি 10000 থেকে 15000K তাপমাত্রায় দেখতে পাচ্ছ সুতরাং এই প্লাজমায় অর্জিত উষ্ণতা 10000 থেকে 15000K এর মধ্যে হবে সুতরাং স্বাভাবিকভাবেই যেকোনো কণার গুড়া যেগুলো সেখানে আসবে প্রায় সেই মুহূর্তেই সেগুলো গলে যাবে সুতরাং তুমি এখানে একটা প্রতিযোগিতামূলক ঘটনা দেখতে পাবে এবং তাই আমাদেরকে অন্তত সচেতন থাকতে হবে যে কি ঘটনা ঘটতে চলেছে সুতরাং আমরা বুঝতে পারছি কেন এখানে কিছু প্রতিবন্ধকতা আছে এবং কিভাবে তোমাকে ওই প্রতিবন্ধকতাগুলির সঙ্গে কাজ করতে হবে প্লাজমার শিখা প্রায় 10000 থেকে 15000K তাপমাত্রায় থাকবে তোমার রেফারেন্স হিসাবে সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা সুতরাং পৃষ্ঠতলের তাপমাত্রা প্রায় 6000ºK মোটামুটি 6000K তাপমাত্রা যা তুমি সূর্যের পৃষ্ঠতলে দেখতে পাও সুতরাং তাই তুমি তোমার ল্যাবে যে প্লাজমা তৈরি করবে তার তাপমাত্রা সূর্যের পৃষ্ঠতলের থেকে বেশি হয় সুতরাং এটা হল একটা বিষয় যা তোমাকে বুঝতে হবে তারপর এই সাবস্ট্রেট যার ওপরে স্যাম্পেল বেড়ে চলেছে সেটাও উত্তপ্ত হতে পারে কারণ তুমি এটাকে খুব উচ্চ তাপমাত্রায় আছে এমন কিছু দিয়ে উত্তপ্ত করছো সুতরাং অপরিবর্তনীয়ভাবে ঐ সাবস্ট্রেট ঠান্ডা হবে সুতরাং ঐ সাবস্ট্রেটকে ঠান্ডা করা প্রয়োজন এটা করার জন্য লোকেরা সাধারণত তরল নাইট্রোজেন ব্যবহার করে ধীরগতিতে প্রবাহিত তরল নাইট্রোজেনের খুব অল্প পরিমাণ প্রবাহ তোমাকে চালিয়ে যেতে হবে সাবস্ট্রেটকে ঠান্ডা রাখার জন্য সুতরাং তরল নাইট্রোজেনকে আমরা দেখি মাইনাস 196ºC তাপমাত্রা অথবা মোটামুটি প্রায় 70ºK তাপমাত্রায় সুতরাং 70ºK তাপমাত্রা হল তুমি যা উষ্ণতা হিসাবে দেখছো সুতরাং সমস্ত ব্যবহারিক ক্ষেত্রে তুমি 6000K থেকে দুঃখিত আমরা 10000K থেকে যেটা দ্বিগুণেরও বেশি মানে সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা 10000 থেকে 15000K সুতরাং মোটামুটি সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রার দ্বিগুণ এই তাপমাত্রা থেকে প্রায় 0 আমি বলতে চাইছি এই প্রসঙ্গে এটা মোটামুটি একই রকম হবে তুমি 6000 থেকে 70 এ যাও কিংবা তুমি 12000 থেকে 70 এ যাও কিংবা 12000 থেকে 0 তে যাও সেটা বিশেষ কোনো পার্থক্য তৈরী করবে না সুতরাং মূলত তুমি প্রায় 12000º তাপমাত্রা মুহুর্তের মধ্যে নামিয়ে নিয়ে আসছো সুতরাং যে হারে শীতলীকরণ ঘটছে তা খুবই বেশি হবে আমরা যে শীতলীকরণ হার দেখতে পাবো তা 103 থেকে 105 Ks ক্রমের সুতরাং তুমি সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রার দ্বিগুণ একটা তাপমাত্রা থেকে ঘরের তাপমাত্রায় 1 সেকেন্ডের কম সময়ে যাচ্ছ সুতরাং এটা একটা অসাধারণ শীতলীকরণের হার সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা গ্রেনের গ্রোথ কে প্রতিহত করে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি তুমি গ্রেনের গ্রোথকে প্রতিহত করতে পারো তবে তোমার সংশ্লিষ্ট ন্যানোস্ট্রাকচার বজায় থাকবে সুতরাং যে ন্যানোস্ট্রাকচারই তুমি বজায় রাখতে চাও না কেন সুতরাং নিউক্লিয়েসন এবং গ্রোথের মধ্যে এটা সবসময়ই একটা প্রতিযোগিতা সুতরাং আমরা একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাই যাতে সেখানে প্রচুর পরিমাণ নিউক্লিয়েসন হয় কিন্তু খুবই অল্প পরিমাণ গ্রোথ হয় ঠিক আছে সুতরাং এই সংমিশ্রণটা আমরা তৈরি করতে চাই এবং এটাই প্রাথমিকভাবে এই প্রকৃতির উচ্চ তাপমাত্রায় আমরা করতে চাই যা পরবর্তীকালে খুব দ্রুত শীতলীকরণের মাধ্যমে খুব কম তাপমাত্রায় অনুসরণ করবে অর্জিত বেগ কি হবে যেহেতু এই প্লাজমা গঠিত হয়েছে তাই সেখানে এরকম খুব বেশি উষ্ণতা থাকবে তাই তাৎপর্যপূর্ণভাবে প্রসারণ ঘটবে এবং তারপর সেখানে বাইরে ভ্যাকিউম আছে সুতরাং এটা দ্রুত বাইরের দিকে ঠেলা হবে এটা আরও দ্রুত নিষ্কাশিত হচ্ছে কারণ সেখানে বাইরে ভ্যাকিউম আছে সুতরাং এই দুটোকে একত্রিত করে তুমি উত্তপ্ত করছো সাধারণত মাচ 1 থেকে মাচ 3 বেগে সুতারাং এটা শব্দের বেগের থেকে বেশি তুমি খুব খুব বেশি মানের বেগে গেছো সুতরাং যেখানে ঐ প্লাজমা এবং ঐ শীতলকারী সাবস্ট্রেট ঐ ঠান্ডা সাবস্ট্রেট গঠিত হয় সেগুলির মধ্যবর্তী সময় এর জন্য কমে যায় এই উচ্চবেগের কারণে এই দূরত্ব অতিক্রম করতে কণাগুলির খুবই অল্প সময় লাগে সুতরাং একটা সমস্যা যেটা আমাদের আছে সেটা হল এই কণার আকারের প্রভাব সুতরাং যদি তুমি সেটার দিকে তাকাও তুমি এখানে দেখতে পাবে যে আমি এই কণার আকার সূচিত করেছি যেটাকে আমরা খুব ছোট হিসেবে বিবেচনা করতে পারি যেটা 5 মাইক্রনের থেকে ছোট 5 বা 10 মাইক্রনের থেকে ছোট এবং তারপর খুব বড় হিসেবে ধরা যাক যেটা প্রায় 80 মাইক্রন সুতরাং সেখানে দুটো সমস্যা আছে আমি বলতে চাইছি এর জন্য সেখানে কিছু সমস্যা থাকবে সুতরাং এখানে কণাগুলি বেরিয়ে আসবে সুতরাং এটা হল যেখানে তারা বেরিয়ে আসবে সুতরাং এখন খুব ছোট ছোট কণা সুতরাং আমরা এখানে কেবলমাত্র খুব ছোট ছোট কণা রাখবো মানে ছোট ছোট কণাগুলি এখানে আটকে যেতে পারে এই বন্দুকটা আটকে যেতে পারে যে অঞ্চল থেকে ওই কণাগুলো বেরিয়ে আসবে সেটা আটকে যেতে পারে কারণ ওই অতি সূক্ষ্ম কণাগুলি একে অপরের সঙ্গে আটকে যায় এবং তারপর বন্দুকটাকে আটকে দিতে পারে তাই অবধারিতভাবেই এটা কাজ না করতে পারে বড় আকারের কণার ক্ষেত্রে আংশিক গলন হবে অর্থাৎ অন্যভাবে যদি তোমার বড় আকারের কণা থাকে যে কণাগুলি বন্দুক থেকে বেরিয়ে আসবে সেগুলি সম্পূর্ণরূপে গলে যাবে না যদিও তোমার অধিক উষ্ণতা আছে তবুও তোমাকে বুঝতে হবে যে প্রকৃতপক্ষে এখন তোমার টক্কর দেয়ার পদ্ধতিগুলি হয়ে চলেছে তাই হ্যাঁ একদিকে তোমার আছে 10000K উষ্ণতা অন্যদিকে তোমার আছে 80 মাইক্রন কণা যেটা এখন প্রায় শব্দের বেগ বা হয়ত তার থেকেও বেশি বেগে টার্গেটের দিকে দৌড়াচ্ছে যখন এটা টার্গেটকে আঘাত করে এটা তরল নাইট্রোজেনের উষ্ণতায় ঠান্ডা হতে শুরু করে সুতরাং তোমার খুবই অল্প একটা সময় আছে যে সময়ে ওই কণাগুলিকে গলতে হবে এবং টার্গেটকে আঘাত করার আগে পর্যন্ত ওই গলা অবস্থাতেই থাকতে হবে সুতরাং এটা হলো খুবই অল্প সময় এবং যদিও তুমি ওই অঞ্চলে 10000K তাপমাত্রা রেখেছো তাপ সঞ্চালন হতে একটা নির্দিষ্ট সময় নেবে সুতরাং কণার আকার যত বড় হবে কণার উপরিতল থেকে কণার কেন্দ্রে তাপ যেতে নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে সুতরাং কণার আকার যত বড় হবে কেন্দ্রে তাপ যেতে তত বেশি সময় লাগবে এবং তাই কণাগুলিকে তুমি পুরোপুরি গলাতে নাও পারতে পারো এবং তার আগেই সেগুলি টার্গেটে আঘাত করতে পারে এবং তাই যদি তুমি ক্রিস্টালের আকারের পরিবর্তন করতে চাও তবে তুমি সেটাতে সফল হবে না যদি তোমার কণাগুলি কেবলমাত্র আংশিকভাবে গলা হয় যদি তুমি একটা 80 মাইক্রনের কণা নাও একটা মানে আমি বলতে চাইছি এগুলো সবই ক্রিস্টাল হতে পারে ওই 80 মাইক্রনের কণার মধ্যে 1 বা 2 টো গ্রেন আছে তারপর ধরা যাক তুমি 80 মাইক্রন আকারের ক্রিস্টালে 40 মাইক্রনের দিকে দেখছ এটা যদি গলে না যায় তবে তোমার তখন একটা অবশেষ থাকবে ধরা যাক 20 মাইক্রন আকারবিশিষ্ট ক্রিস্টাল যেটা আমাদের সাহায্য করবে না হতে পারে 20 মাইক্রন গলে গিয়ে হঠাৎ করে ঠান্ডা হওয়ার কারণে ন্যানোস্ট্রাকচার তৈরি করল কিন্তু অন্য একটা 20 মাইক্রন গলল না সুতরাং এটা আমাদের সাহায্য করে না তাই আংশিক গলন আমাদের সাহায্য করে না সুতরাং যদি তোমরা এখানে দেখো আমাদের প্রকৃতপক্ষে একটা সীমা আছে তোমাদের এই সীমার মধ্যেই থাকতে হবে সুতরাং ধরা যাক ব্যবহার করা কণাগুলির আকার 10 থেকে 80 মাইক্রনের মধ্যে 10 মাইক্রোমিটার থেকে 80 মাইক্রোমিটার সুতরাং কার্যকরভাবে এই পদ্ধতিটি করার জন্য এটা হল সেই আকারের সীমা যা আমাদের থাকা প্রয়োজন কার্যকরভাবে কণাগুলিকে গলাতে এবং এই ন্যানোস্ট্রাকচারগুলি তৈরি করতে এখন এই কৌশলটি খুবই আকর্ষণীয় কারণ যে মাইক্রোস্ট্রাকচার তুমি স্যাম্পেলে তৈরি করবে তার বিভিন্ন ধরনের দেখ মানে আমি বলতে চাইছি মাল্টি স্কেল মাত্রা রয়েছে এবং তাই আমরা দেখার চেষ্টা করব মাল্টি স্কেল বার মাইক্রোস্ট্রাকচার বলতে কী বোঝায় আমরা মাল্টি স্কেল বলব কারণ প্রথমে সেখানে কিছু একটা যাকে বলে স্প্লট সেটা গঠিত হবে সুতরাং যেহেতু স্প্লট মানে আমি বলতে চাইছি এটা কেবলমাত্র এই ধারণার সঞ্চার করে যে কিছু একটা ছেটানো হচ্ছে এবং সেটাই হলো প্রকৃতপক্ষে যা ঘটে তোমরা কণাগুলিকে নিচ্ছো সুতরাং চারিদিকে তোমার কণাগুলি থাকবে এবং তারপর তুমি এগুলোকে গলিয়েছো সুতরাং আমি বলতে চাইছি হয়তো তোমার কঠিনের থেকে সামান্য কম ঘনত্বের একটা তরলসম উপাদান থাকবে সুতরাং এটা সামান্য বেশি জায়গা জুড়ে থাকবে এবং তারপর তোমার একটা পৃষ্ঠতল হবে যার ওপর এটা প্রভাব করা শুরু করবে সুতরাং এটা হল তোমার সাবস্ট্রেট সুতরাং যখন এই কণাগুলি পৃষ্ঠতলে প্রভাবে বিস্তার করে তুমি মূলত পাও একটা স্প্লট এটা কেবলমাত্র স্প্লট করে ঐ পৃষ্ঠতলে ছিটিয়ে যায় এটাকে বলে একটা স্প্লট সুতরাং এখন প্রত্যেকটি ড্রপ যেগুলি আসবে একটা স্প্লট গঠন করবে সুতরাং তুমি সেখানে একটা স্প্লট পাবে তোমার এখানে একটা স্প্লট আছে তোমার এর ওপরে একটা স্প্লট আছে আমাদের এই রকম একটা স্প্লট এবং ইত্যাদি আছে সুতরাং এর ওপর তোমার গঠিত হয়েছে একটা স্প্লট তারপর স্প্লট তারপর স্প্লট এবং তাই সাধারণত তোমার থাকবে অসংখ্য স্প্লট আমি বলতে চাইছি আসলে তোমার সমগ্র পদ্ধতিতে অসংখ্য স্প্লট থাকবে এবং ঐ স্প্লটগুলি একে অপরের ওপর চাপা থাকবে সুতরাং যখন এটা করা হয়ে যাবে তুমি যদি যত্ন সহকারে মাইক্রোস্কোপে দেখো তবে তুমি ঐ সীমানাগুলি সনাক্ত করতে সক্ষম হবে ভালো বিষয় হল এই যে এই উপরিতল থেকে এখানে যে সীমানা দৃষ্টিগোচর হচ্ছে তুমি ক্ষীণভাবে সেই সীমানা দেখতে পারো এটা মাইক্রোস্ট্রাকচারের একটা স্তর সুতরাং এটা বড় আকারের হতে পারে সুতরাং তুমি বেশকিছু মাইক্রন আকার বিশিষ্ট স্প্লটের দিকে দেখছ যেই স্প্লটগুলির মধ্যে খুব অস্পষ্ট সীমানা আছে কিন্তু ঐ স্প্লটগুলি ন্যানোক্রিস্টালাইন মাইক্রোস্ট্রাকচারের সমন্বয়ে গঠিত সুতরাং এরমধ্যে আমরা এটা পাব এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্প্লটগুলির মধ্যবর্তী তলগুলি যেন অক্সিজেন মুক্ত হয় শুধুমাত্র তখনই একটা স্প্লটের সঙ্গে অন্য স্প্লটের সঠিক বন্ধন গঠিত হবে বস্তুতপক্ষে এটা সম্ভব হয় একটা আর্গন পরিবেশের মাধ্যমে এই আর্গন বায়ুমণ্ডল জারণের প্রতিরোধ নিশ্চিত করতে আমাদের সাহায্য করে সেখানে আরো যে জিনিসটা ঘটবে সেটা হল তোমার এই গলিত কণাগুলি খুব উচ্চ বেগে আসবে যেরকম আমি বলেছি মাচ 1 থেকে মাচ 3 বেগে এবং তারপর এগিয়ে যাবে এবং আঘাত করবে তাই যদিও এটার শীতলীকরণ চলবে পরবর্তী স্প্লট চলে আসবে এবং একে আঘাত করবে সুতরাং এর মধ্যে তোমার এক প্রকার সিন্টারিং চলতে থাকে সুতরাং তোমার স্প্লট থেকে স্প্লট থেকে স্প্লট এর মধ্যে এক প্রকার সিন্টারিং চলতে থাকে এবং সেই কারণে তোমার স্প্লটগুলির মধ্যে কোন ফাঁক থাকে না তারা কেবলমাত্র একটার উপর আরেকটা আঘাত করে তারা একটা সাপেক্ষে আরেকটা সিন্টার করে এবং একপ্রকারে এটাই হলো ডাইনামিক সিন্টারিং যেটা ঘটে থাকে একটা ঘনীভূত হয় আরেকটাও একে আঘাত করে এবং ঘনীভূত হয় সুতরাং তৃতীয় আরেকটা একে আঘাত করে তাই সেখানে আংশিকভাবে গলা এবং আংশিকভাবে কঠিন অবস্থা থাকে এবং এই সমস্তকিছুই একটা স্থানে একত্রিত অবস্থায় থাকে সুতরাং এটা হল ডাইনামিক সিন্টারিং যেটা চলতে থাকে এবং আমি যা বলেছি এটা বৃহৎ মাত্রায় চলতে থাকে এবং তোমরা এই স্প্লট পাও সুতরাং বৃহত্তর মাত্রায় তোমাদের এই আন্তঃস্প্লট সীমানা থাকে এবং ক্ষুদ্রতর মাত্রায় ঐ স্প্লটগুলিতে তোমার থাকে একটা ন্যানোস্ট্রাকচার ঐ স্প্লটগুলির মধ্যে তোমার একটা ন্যানোস্ট্রাকচার থাকে সুতরাং এটা আমাদের জন্য খুবই কার্যকরী সুতরাং আমরা এখন এখানে সাবস্ট্রেট পেয়েছি সুতরাং এটা হল সাবস্ট্রেট যেটা আমাদের আছে এবং এর ওপরে আমাদের একটা স্তর আছে এখানে এই স্তর যার এইরকম বেধ আছে সুতরাং এটা হল একটা স্তর যেটা তুমি পেয়েছো ঐ স্তরটির একটা স্প্লট গঠন আছে এর আছে আন্তঃস্প্লট সীমানা যেটা একটানা বিস্তৃত অক্সিজেন বা অক্সাইড মুক্ত এবং পোরোসিটি বিহীন এবং এর একটা ন্যানোস্ট্রাকচার আছে এখন আমি যা বলেছি এটা হল সাবস্ট্রেট হতে পারে মোটামুটি ভাবে বড় সাবস্ট্রেট সাবস্ট্রেট হিসাবে তোমার থাকতে পারে অপেক্ষাকৃত বড় একটা স্যাম্পেল কারণ এটা হল একটা বন্দুক যেটা এখানে বসানো আছে এবং তারপর এর ওপরে জিনিসপত্র স্প্রে করছে এটা একটা একরকম আদর্শ স্প্রে পেইন্টিং সংস্করণ এর মত তাই না কিন্তু মূলত তুমি এটা করছো এবং প্লাজমায় খুব বেশি উষ্ণতায় এবং কিছুটা গলা উপাদানের সঙ্গে এটা বেরিয়ে আসে এবং তুমি স্যাম্পেল তৈরি করো সুতরাং এই স্যাম্পেলটা হবে একটা পুরু স্তরের মতন যেটা তুমি এই সাবস্ট্রেটের ওপরে গঠন করতে পারো এবং যতদূর পর্যন্ত তুমি তাপীয় নতি বজায় রাখতে পারো অন্যভাবে এই পুরু প্লাজমা দিয়ে যতদূর পর্যন্ত তুমি এই স্যাম্পেলকে শীতল করতে পারো এবং এই স্যাম্পেলকে উত্তপ্ত করতে পারো এই শর্তে তুমি পুরু এবং আরো পুরু স্তর বানাতে পারো সুতরাং আমি যেরম বলেছি তুমি বেশকিছু মিলিমিটার চওড়া একটি স্তর বানাতে পারো এবং যখন তুমি এটা করবে তোমাকে যত্ন সহকারে ঐ স্তরটা যান্ত্রিক ভাবে বাদ দিতে হবে তুমি ঐ স্তরটা বাদ দিতে পারবে এবং ওই স্তরের সঙ্গে বিভিন্ন জিনিস করতে পারবে সুতরাং যদি তোমরা এখানে দেখো আমরা যেটা বলেছি সেটা হল এই নির্দিষ্ট প্রকারের কৌশল দিয়ে তুমি কি করতে পারো এবং এটা ব্যবহারের জন্য কি প্রকারের শর্তের প্রয়োজন তার সাধারণ ধারণা আমি তোমাদের এখানে একটা রেফারেন্স দিচ্ছি এটা ভ্যাকিউম প্লাজমা স্প্রে পদ্ধতিতে বাল্ক ন্যানোস্ট্রাকচারবিশিষ্ট অ্যালুমিনিয়াম অ্যালয় উপাংশের সংশ্লেষণের কথা বলছে এটা হল একটা অ্যাকটা মেট পেপার সুতরাং একটা খুব ভালো জার্নাল এবং এর বিশদ বিবরণ এখানে দেওয়া আছে সুতরাং তোমরা এখানে দেখতে পাচ্ছ তারা প্রকৃতপক্ষে একটা অ্যালুমিনিয়াম অ্যালয় নিয়ে কাজ করেছে সুতরাং তারা কাজ করেছে একটা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে এর মানে কি প্রকৃতপক্ষে তাদের গুড়া ছিল যার এখন অনেক অংশ আছে তাই তোমরা এগুলিকে মেশাতে পারো তোমরা সিটু তে অ্যালয় তৈরি করতে পারো তোমাদেরকে একটা অ্যালয় দিয়ে শুরু করতে হবে না সুতরাং তুমি একটা নির্দিষ্ট শতকরা মাত্রায় অ্যালুমিনিয়াম বা কোন অন্য অংশ চাও তুমি অ্যালুমিনিয়াম গুড়া নাও তুমি সমানুপাতিক ওজনের পরিমাণে অন্য কোন গুড়া নাও এবং তারপর এদের মেশাও এবং তাই এই গুড়া সরবরাহকারী যেটা তুমি এখানে করেছ তুমি আসলে সংমিশ্রিত গুড়া রেখেছো তাই ওই সংমিশ্রিত গুড়া এই পথে আসতে পারে সুতরাং মিশ্রিত গুড়া এদিকে আসতে পারে তাই এটা গলবে এবং এটা যাবে এবং মেল্ট গঠন করবে এটা গলবে এবং সাবস্ট্রেটে আঘাত করবে এবং তাই তুমি এখানে পাবে এই অ্যালয় সুতরাং তোমার থাকতে পারে একটা বিশুদ্ধ উপাদান কিংবা অ্যালয় সুতরাং এটা এখানে গঠিত হতে পারে সুতরাং তারা কি করেছে তারা একটি অ্যালুমিনিয়াম অ্যালয় থেকে বাল্ক ন্যানোস্ট্রাকচার বিশিষ্ট স্যাম্পেল বানাতে সক্ষম হয়েছে সুতরাং প্রকৃতপক্ষে তাদের ক্ষেত্রে তারা আসলে একটা ফাঁপা চোঙ নিয়েছে সুতরাং তারা একটা বড় ফাঁপা চোঙ নিয়েছে এবং এর পৃষ্ঠতলে তারা স্যাম্পেলটা বানিয়েছে সুতরাং যেমন আমি বলেছিলাম তোমার এই চোঙটি আছে যেটার উপর তুমি এটা আঁকতে পারো এবং সেই কারণে সেইভাবে তুমি তরল নাইট্রোজেন প্রভৃতি প্রবাহিত করতে পারো সুতরাং তুমি তোমার নির্দিষ্ট বেধের একটা স্যাম্পেল পাবে সুতরাং তুমি নির্দিষ্ট বেধের এই একটা স্যাম্পেল পাবে তাই তুমি এই চোঙ আকৃতি সাবস্ট্রেটের ওপরে এই চোঙের মতন স্যাম্পেল পাচ্ছো তারপর তুমি এটাকে যান্ত্রিক উপায়ে বের করে নিয়ে আসতে পারো সুতরাং যখন তুমি এটাকে যান্ত্রিক উপায়ে বের করে নিয়ে আসবে তুমি এর থেকে অসংখ্য টুকরো পাবে সুতরাং তুমি ঐ সমস্ত টুকরোগুলোকে অরীয়ভাবে যান্ত্রিক উপায়ে বের করে নিয়ে আসতে পারো সুতরাং তুমি স্যাম্পেলের টুকরো পাবে যেটা এরকম দেখাবে সুতরাং মোটামুটিভাবে এটা বৃহৎ আকারের স্যাম্পেল তারপর তোমার এখানে কত º আছে তার ওপর নির্ভর করে তোমার এখানে কি পরিমান º আছে তার ওপর নির্ভর করে তুমি অরীয়ভাবে যাইহোক কিছু সংখ্যক স্যাম্পেল পেতে পারো সুতরাং এটা যাই হোক বলা যায় যদি তোমার 20º কৌণিক বিচ্ছুরণ হয় তবে সম্ভাব্যরূপে এর থেকে তুমি প্রায় 18টা স্যাম্পেল পাবে সুতরাং 18টা স্যাম্পেল সুতরাং এটা খুব সুন্দর একটা বিষয় সুতরাং 20º প্রশস্ত হলে তুমি 18টা স্যাম্পেল পাবে সুতরাং অনুগ্রহ করে মনে রাখবে এখন আমরা একই সময়ে 18টা স্যাম্পেল বানিয়েছি এবং বলা যেতে পারে ওই আয়তন যা খুশি হতে পারে সুতরাং এই আয়তন আমি যেরকম বলেছি আমি জানিনা তোমাদেরকে একটা উদাহরণ দেয়ার জন্য ধরা যাক এটা হতে পারে 20 সেন্টিমিটার এটা হতে পারে 05 সেন্টিমিটার তাই এইরকম কিছু হতে পারে সুতরাং তোমার 05 সেন্টিমিটার পুরু 18টা স্যাম্পেল আছে সুতরাং এটা 05 সেন্টিমিটার পুরু এবং 20 সেন্টিমিটার লম্বা এই সমস্তগুলোই একই সময়ে একই শর্তে পরিবেশ এবং ইত্যাদি একই রেখে তৈরি করা হয়েছে সুতরাং তুমি যাই বানাও না কেন এখন সমস্ত ব্যবহারিক উদ্দেশ্যে যুক্তিসঙ্গতভাবে তোমার এই 18 খানা একইরকম বৃহৎ আকৃতিবিশিষ্ট স্যাম্পেল আছে যার উল্লেখ আমি এখানে করেছি যা তোমার কাজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ সফলতা যেখানে তুমি পুনরুৎপাদন যোগ্য স্যাম্পেল তৈরি করবে যেখানে তুমি অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে স্যাম্পেলের পর্যবেক্ষণ করবে সুতরাং তাই এগুলো দিয়ে তুমি টেনসাইল পরীক্ষার স্যাম্পেল তৈরি করতে পারবে বা অন্য যেকোন স্যাম্পেল তুমি এগুলো দিয়ে তৈরি করতে চাও তুমি এগুলো দিয়ে একটা টুল ও বানাতে পারো তুমি এগুলোকে কোন এক প্রকার ড্রিল বিটে রূপান্তরিত করতে পারো আমি শুধুমাত্র তোমাদের একটা উদাহরন হিসাবে ড্রিল বিটের কথা বললাম তোমরা এটা দিয়ে অন্য কিছুও বানাতে পারো কিন্তু এটা যথেষ্ট বড় এটা এমন একটা কিছু যা তুমি হাত দিয়ে ধরতে পারো এটা দিয়ে তুমি একটা স্ক্রু ড্রাইভার বানাতে পারো এটা দিয়ে তুমি একটা ছুরি বানাতে পারো তুমি যে স্যাম্পেল পেয়েছো তার থেকে সরাসরি যেকোনো সংখ্যক জিনিস তৈরি করা যেতে পারে তোমাকে কেবলমাত্র এটাকে নিতে হবে যেকোনো শিল্পগত উৎপাদন প্রক্রিয়ায় এবং তুমি এই প্রকারের স্যাম্পেল তৈরি করতে পারবে আমি বলতে চাইছি এর থেকে উপজাত দ্রব্য তৈরি করতে পারবে এবং আমি যা বলেছি তুমি ঐ সমস্ত সমস্যাগুলি পাবে আসলে আমি যেগুলোর উল্লেখ করেছি সমস্ত প্রতিবন্ধকতাগুলি যেগুলোর উল্লেখ প্রকৃতপক্ষে আমি করেছি সেগুলো এখানে এই নির্দিষ্ট পদ্ধতিতে উপেক্ষা করা হয় সুতরাং পৃষ্ঠ গঠনের প্রতিক্রিয়াশীলতা কোন সমস্যা নয় কারণ তোমার একটা আর্গন গ্যাসের পরিবেশ আছে কণাগুলির মধ্যে সীমানা কোন সমস্যা নয় কারণ তোমার আছে খুব উচ্চ বেগ এবং তাই ঐ স্প্লট কণাগুলির মধ্যে খুব সুন্দর একটা সীমানা গঠন করে সামঞ্জস্যতা এক স্যাম্পেল থেকে অন্য স্যাম্পেলে পরিবর্তন কম হওয়া অত্যাবশ্যকীয় হ্যাঁ এখানে তোমরা 18 খানা স্যাম্পেল পেয়েছ কার্যত যাদের মধ্যে কোন প্রভেদ নেই পোরোসিটিও কার্যত অস্তিত্বহীন হিসাবে জ্ঞাত কারণ তোমরা আবার গলা উপাদানের উপর আঘাত করছো এবং তাই অতি উচ্চ বেগে কোনো এক প্রকার ডাইনামিক সিন্টারিং নামমাত্র সিন্টারিং পদ্ধতির মত যেখানে তোমরা গুড়া নাও এবং এতে চাপ প্রয়োগ করো এখানে তোমাকে শুধুমাত্র যে চাপ প্রয়োগ করতে হবে তাই নয় এবং তারপর তুমি উত্তপ্ত করছো এটা এখানে যেরকম আছে সেরকম নয় এটা উত্তপ্ত হবে এটা গলে যাবে এবং ধাক্কার কারণে চাপের উদ্ভব ঘটবে একটা স্প্লটের অন্য স্প্লটের উপর প্রভাব তাই কার্যত প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখিত যে সমস্ত শর্তগুলির আলোচনা আমি করলাম এই কৌশলে সেগুলির যত্ন সহকারে খেয়াল রাখা হয় সুতরাং তারা একটা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে এটা করে এবং তারপর তারা কিছু যান্ত্রিক ধর্মাবলির পর্যবেক্ষণ করে এবং এর উপর নির্ভর করে কিছু আকর্ষণীয় ফলাফল তারা দেখাতে সক্ষম হয় সুতরাং যদি তুমি সুযোগ পাও এই রেফারেন্সটা একবার দেখো সুতরাং সংক্ষিপ্তসার হিসাবে সরাসরি একটা ন্যানোস্ট্রাকচার বিশিষ্ট বাল্ক স্যাম্পেল তৈরি করার জন্য সেখানে তাৎপর্যপূর্ণ একটা মূল্য আছে বিজ্ঞানসম্মতভাবে এবং একইসঙ্গে প্রযুক্তিগতভাবে ন্যানোস্ট্রাকচার বিশিষ্ট বাল্ক স্যাম্পেল তৈরি করার জন্য আমরা এটা খুব পরিস্কারভাবে প্রতিপাদন করব প্লাজমা স্প্রে প্রযুক্তি যেটা থার্মাল স্প্রে প্রযুক্তির একটা অংশ তোমাকে এটা করতে সক্ষম করবে এটা তোমার ন্যানোস্ট্রাকচার বিশিষ্ট বাল্ক স্যাম্পেলের সংশ্লেষণ করতে সাহায্য করবে এবং অন্যান্য কৌশলের সঙ্গে সম্পর্কযুক্ত অসংখ্য সমস্যাকে অতিক্রম করবে যেগুলি শুরু হয় একটি ন্যানোস্ট্রাকচারের ক্ষুদ্র অংশ এবং তারপর এগুলোকে একত্রিতভাবে রাখার জন্য চেষ্টা থেকে আমরা অন্যান্য প্রযুক্তির কথা বলেছি আমরা বলেছি সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন এর কথা এখন প্রকৃতিগতভাবে সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশনে তোমাদেরকে স্যাম্পেলটা বহুবার বিকৃত করতে হয় এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় এরকম স্যাম্পেল হয় না আমি একটা বড় চোঙ নিতে পারিনা এবং এটাকে বহুবার বিকৃত করার চেষ্টা করতে পারি না ওই স্যাম্পেলকে বিকৃত করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন তা খুবই বেশি হয় এবং সেটা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রসংস্থা আমার নেই সুতরাং এটাও আপেক্ষিকভাবে ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল এটা একটা মাইক্রোস্কোপিক স্যাম্পেল নয় আনুমানিক ভাবে ধরা যাক একটা গুড়াবিশিষ্ট স্যাম্পেল আছে কিন্তু সেখানেও আমি এক প্রকারের সরু আকারে সীমাবদ্ধ হতে পারে আমাকে কাজ করতে হবে 2 মিলিমিটার চওড়া স্যাম্পেল নিয়ে তাই সেখানে কিছু সীমাবদ্ধতা থাকতে হবে যা দিয়ে আমি এটা করব এবং একইসঙ্গে স্যাম্পেলের বেধের সঙ্গে এর আকারের উপরেও এবং আরো হাই প্রেসার টরসন এটা হবে একটা ছোট আকারের স্যাম্পেল যেটাকে দুদিকের মধ্যে রাখতে হবে এবং তারপর বিভিন্ন রকম ভাবে মোচড় দিতে হবে সুতরাং তোমরা আবার 20 সেন্টিমিটার স্যাম্পেল 50 সেন্টিমিটার স্যাম্পেল পাবেনা ঐগুলি দিয়ে তোমরা এরকম পরিস্থিতির সৃষ্টি করতে পারবে না যদিও আরো অনেক পদ্ধতিতে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেই প্রয়োজনগুলো মেটানো সম্ভব সেখানে কোন সীমানা নেই পৃষ্ঠতলে তোমার অধিকতর নিয়ন্ত্রণ থাকবে কারণ সেখানে পোরোসিটি বা বাকি সমস্ত কিছু নেই সুতরাং তুমি মধ্যবর্তী উপায় হিসেবে বা স্কেলের আকারের সাপেক্ষে এটার কথা ভাবতে পারো এবং সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশনের মতন প্রযুক্তি ব্যবহার করে তোমরা মধ্যবর্তী আকারের স্কেল সম্পর্কে বলতে পারবে কিন্তু আমি বলেছি যখন আমরা সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশনের সম্পর্কে বলেছি যে এর এই সীমাবদ্ধতা আছে এটা দিয়ে ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল প্রস্তুতির ক্ষেত্রে কিংবা শৈল্পিক আকারবিশিষ্ট স্যাম্পেল প্রস্তুতির ক্ষেত্রে সমস্যা আছে এখানে ভ্যাকিউম প্লাজমা স্প্রে প্রযুক্তিতে তোমার সেই সমস্যা নেই তুমি প্রকৃতপক্ষে এখানে প্রচুর পরিমাণ স্যাম্পেল তৈরি করতে পারো সুতরাং এটা এই প্রযুক্তির খুব সুন্দর একটা দিক সুতরাং এগুলি হল আমাদের এই প্রযুক্তির লক্ষনীয় বিষয় এবং আমি তোমাদের একটা রেফারেন্স দিলাম সুতরাং অনুগ্রহ করে এটা একবার দেখো এবং আজকের জন্য এটা হলো আমাদের ক্লাস আমরা অন্য কিছু বিষয় পরের ক্লাসে দেখব তোমাদের ধন্যবাদ